ক্যাপাসিটর্স এন্ড ইন্ডাক্টর্স অবিরত এই বিষয় হল ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর নিয়ে সুতরাং এখন বিবেচনা করুন একটি ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে কী ঘটে ধরুন যে কারেন্ট নিচের দিকে প্রবাহিত হচ্ছে যেমন এই চিত্রে দেখানো হয়েছে

সুতরাং এখানে যে দিকে কারেন্ট প্রবাহিত হয় সেই দিকটি দেখানো হয়েছে এবং এখানে ইলেকট্রন হল সেটা যা ঊর্ধ্বমুখী প্রবাহিত হচ্ছে এবং এর মধ্যে r ডাইলেকট্রিক মেটেরিয়াল এবং এখানে এই দুটি প্লেট হল কন্ডাক্কটিং প্লেট সুতরাং স্রোতের দিকটি ঊর্ধ্বমুখী হচ্ছে সাধারণত যে কোনো মেটেল এ যখনই কারেন্ট প্রবাহিত হয় তাকে মূলত r ইলেকট্রনের গতিশীলতাকে বলা হয় ঠিক সেই ক্ষেত্রেই যদি কারেন্ট ইলেকট্রন এর ঠিক বিপরীত দিকে চলে যায় তবে ইলেকট্রন প্রবাহ উপরের দিকে হবে সুতরাং এটি সেই ইলেক্ট্রন প্রবাহ তাই যে কারণে ইলেক্ট্রন আসলে আঘাত করে এই r এর উপরের প্লেট এবং এই নীচের প্লেট সুতরাং এখানে ইলেকট্রন নীচের প্লেটে থাকবে এর মানে হল যে নেগেটিভ চার্জ আসলে জমা হবে বা সংগ্রহ করা হবে এবং r নেগেটিভ চার্জ সুতরাং এর কারণে এই ডাইলেকট্রিক পদার্থে একটি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং তাই তারা এই দুটি প্লেটের মধ্যে রয়েছে এবং এটি ইলেক্ট্রনগুলিকে উপরের প্লেটটি ছেড়ে যেতে বাধ্য করবে উপরের প্লেটটিকে একই হারে ছেড়ে দেবে যেভাবে এটি নীচের প্লেটে r জমা হয়েছিল এবং যদি r ভোল্টেজ এই দুই প্লেট জুড়ে এপলাই করা হয় এবং যদি চার্জ অন্য ভাবে জমা হয় তাহলে ভোল্টেজ r এই দুটি প্লেট জুড়ে প্রয়োগ করা হয় স্বাভাবিকভাবেই r চার্জটি নীচের প্লেটে জমা হবে বা উপরের প্লেটে জমা হবে কিন্তু মনে রাখবেন যে মোট চার্জ নীচের প্লেটে হলে এটি হবে q বা এখানে এটি হবে q তবে মোট হবে 0 উপরের প্লেট বা নীচের প্লেট মোট হবে 0 কিন্তু প্রশ্ন হল এই ক্যাপাসিটরের মোট চার্জের অর্থ হল এটি হয় উপরের প্লেটে বা নীচের প্লেটে সুতরাং এই সমস্ত ব্যাখ্যা এই চিত্র এ এবং এই সমস্ত ব্যাখ্যা এখানে দেয়া আছে যাই হোক না কেন আমি বলেছি যে বেশিরভাগ মেটাল এ কারেন্ট থেকে ইলেকট্রন এবং প্রচলিত কারেন্ট r নিচের দিকে প্রবাহিত হয় যে ইলেকট্রনগুলি আসলে চিত্রে দেখানো হিসাবে উপরের দিকে যাচ্ছে ইলেক্ট্রনগুলি উপরের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে তারা ক্যাপাসিটরের নীচের প্লেটে সংগ্রহ করে যেমন চিত্র 52 এ দেখানো হয়েছে শুধু ফিগার দেখালাম আমি যা বলেছি তাই নিচের প্লেট এ একটি নেট চার্জ r নেগেটিভ চার্জ জমা করে যা ডাইলেকট্রিকে একটি ইলেকট্রিক ক্ষেত্র তৈরি করে এবং এই ইলেকট্রিক ক্ষেত্রটি ইলেকট্রনকে উপরের প্লেটটিকে একই হারে ছেড়ে যেতে বাধ্য করে যে তারা নীচের প্লেটে জমা হয় অতএব ক্যাপাসিটরের বৃদ্ধির মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে বলে মনে হয় এবং চার্জ বাড়লে r ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ দেখা যায় তাই চার্জ বাড়লে ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ দেখা যায় তাই বলে এক প্লেটে যে চার্জ জমে তা ক্যাপাসিটরে জমা হয় কারণ একটি প্লেট চার্জ হলে আরেকটি হবে তবে দুটি প্লেট যদি বলা হয় তাহলে তা হবে 0 ফলে চার্জ জমে বা একটি প্লেট ক্যাপাসিটরে জমা হয় সুতরাং আপনি যদি পরবর্তীতে যান তাহলে লক্ষ্য করবেন যে উভয় প্লেটের মোট চার্জ সর্বদা শূন্য কারণ একটি প্লেটের পজিটিভ চার্জ এবং অন্য প্লেটে সমান মাত্রার নেগেটিভ চার্জ দ্বারা ব্যালেন্স করা হয়েছে সুতরাং মোট চার্জ হবে 0 সুতরাং উপরের থেকে যেখানে একটি ভোল্টেজের সোর্স v ক্যাপাসিটরের সাথে সংযুক্ত আছে সোর্সটি এই চিত্রে দেখানো হিসাবে একটি প্লেটে একটি পজিটিভ চার্জ q এবং অন্য প্লেটে নেগেটিভ চার্জ q জমা করে ধরুন দুটি r দুই প্লেটের মধ্যে একটি ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে তাহলে এই দিকটি ভোল্টেজ সোর্স এর টার্মিনাল এবং সেই কারণেই চার্জ জমা হবে এবং q জমা হবে এবং মোট চার্জ হবে 0 সুতরাং ক্যাপাসিটরের মোট চার্জ যদি প্লেটের যে কোনো একটিতে থাকে তা হল এবং এটি হল সুতরাং এটি একটি সহজ চিত্র সুতরাং স্টোরড চার্জের পরিমাণ q অ্যাপ্লায়েড ভোল্টেজের সাথে সরাসরি প্রপোর্শনাল যে q c v এটি r ফিজিক্স থেকেও পরিচিত সুতরাং যেহেতু c কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি ক্যাপাসিটর ক্যাপাসিট্যান্স হিসাবে পরিচিত আর ক্যাপাসিট্যান্সের ইউনিট হলো ফ্যারাড সুতরাং q c v সুতরাং ইকুয়েশন 1 থেকে সংজ্ঞায়িত করুন যে ক্যাপাসিট্যান্স হল একটি ক্যাপাসিটরের একটি প্লেটে চার্জের অনুপাত এবং দুটি প্লেটের মধ্যে ভোল্টেজের পার্থক্য সুতরাং আসলে ক্যাপাসিট্যান্স q বা v এর উপর নির্ভর করে না সুতরাং এটি ক্যাপাসিটরের ফিজিক্যাল মাত্রার উপর নির্ভর করে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের জন্য চিত্র 1 এ দেখানো চিত্রটি আমি ইতিমধ্যেই দেখিয়েছি তাই C A d যেখানে A হল প্রতিটি প্লেটের সারফেস এরিয়া d হল দুটি প্লেটের মধ্যে দুটি r দূরত্বের মধ্যে ডাইলেকট্রিক দূরত্ব এবং একটি এপসিলন প্লেটের মধ্যে ডাইলেকট্রিক পদার্থের পারমিটিভিটি সুতরাং এটি আমাদের কাছে পরিচিত এই ইকুয়েশনটি r উচ্চ মাধ্যমিক ফিজিক্স থেকে এইগুলির সাথে পরিচিত সুতরাং চিত্র 4 থেকে এখন এটি ফিক্সড এবং ভ্যারিয়েবল ক্যাপাসিটরের সার্কিট চিহ্নগুলি দেখায় যখন কারেন্ট i ক্যাপাসিটরের পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে মানে এই অবস্থায় ক্যাপাসিটর চার্জ হচ্ছে যদি এই কারেন্ট এই পজিটিভ টার্মিনাল থেকে চলে যায় তার মানে ক্যাপাসিটর ডিসচার্জ করছে সুতরাং এটি ফিক্সড ক্যাপাসিটর প্রতীক আর এই r ভেরিয়েবল রেজিস্ট্যান্স যে ভাবে সেই ভাবে দেখিয়েছে এবং এটি সার্কিট প্রতীক ফিক্সড এটি ফিক্সড জন্য এবং এটি পরিবর্তনশীল ক্যাপাসিটরের জন্য চিত্র b এর জন্য তাই এইমাত্র আমি প্যাসিভ সাইন কনভেনশন অনুসারে বলেছি ক্যাপাসিটরের চার্জ হওয়ার সময় কারেন্টকে প্রবাহ পজিটিভ টার্মিনাল হিসাবে বিবেচনা করা হয় এবং r এবং পজিটিভ টার্মিনালের বাইরে আমি বলেছিলাম যখন ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে এখন কারেন্ট ভোল্টেজের সম্পর্ক পেতে ক্যাপাসিটরটি r q ইকুয়েশন 1 এ q c v তাই dqdt c dbdt যেটি এখানে লিখছি আমি সময়ের সাপেক্ষে এই ইকুয়েশন 1 এর ডেরিভেটিভ নিচ্ছি সুতরাং d q এখন প্রথম অধ্যায় থেকেই মৌলিক ধারণাটি জিজ্ঞাসা করুন যে i dqdt এছাড়াও জানেন যে i dqdt অতএব i c dbdt সুতরাং এই ইকুয়েশন 5 এটি একটি ক্যাপাসিটরের জন্য কারেন্ট এবং ভোল্টেজ সম্পর্ক চিত্র 5 এ দেখানো সম্পর্কগুলিকে পজিটিভ চিহ্ন হিসাবে ধরে নিয়েছি এই দিকটি হল i এই দিকটি হল ভোল্টেজের পরিবর্তনের রেট dvdt এটি হল i সুতরাং এটি মূলত একটি লিনিয়ার ইকুয়েশন অতএব যখন c i r dbdt থেকে ইন্ডিপেন্ডেন্ট হয় সুতরাং এর মানে হল যে ক্যাপাসিটরগুলি ইকুয়েশন 5 স্যাটিসফাই করে এবং তাদের এই বৈশিষ্ট্যকে লিনিয়ার বলা হয় সুতরাং আমি অনুমান করব যে এটি একটি লিনিয়ার ক্যাপাসিটর সুতরাং এই সম্পর্কের কারণে c সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট y থেকে সুতরাং এটি একটি লিনিয়ার ক্যাপাসিটর সুতরাং এর পরেরটি হল ভোল্টেজ কারেন্ট সম্পর্ক ক্যাপাসিটরটি ইকুয়েশন 5 এর উভয় পক্ষকে ইন্টিগ্রেট করে প্রাপ্ত করা যেতে পারে কারণ এখানে জেনে রাখুন যে i c dvdt সুতরাং dvdt মানে dv হবে 1cidt সুতরাং উভয় পক্ষকে ইন্টিগ্রেট করুন এটি কিছু লিমিট এ ইনফাইনাইট হবে এখন প্রশ্ন হল এই লিমিটটিতে ইনফিনিটি আছে এবং আসলে v t0 লিখছেন যে 1ct0 t idt bt0 প্রকৃতপক্ষে এই ইকুয়েশন যদি আমি এভাবে লিখি 1c ইনফিনিটি tot0 তাই যদি idt তারপর তারপর t0 থেকে t তারপর idt এভাবে লিখতে পারেন সুতরাং এই ইকুয়েশন এখানে এই ইকুয়েশন t0 থেকে n সুতরাং এই ইকুয়েশন 1c লিখছেন আসলে r যে vt0 এই ইকুয়েশনটি আসলে লিখছেন আসলে এই টার্ম 1c হল ইনফিনিটি থেকে t0 r যদি এইভাবে এই ইকুয়েশনটি লেখার চেষ্টা করা হয় তাহলে কোনো সময়ে সেই r ক্যাপাসিটরের ভোল্টেজ 0 ছিল তার মানে v ইনফিনিটি অতীতে কোন এক সময়ে 0 ছিল সেখানে কোন ভোল্টেজ ছিল না তখন রাইট ক্যাপাসিটরটি চার্জহীন ছিল এবং এই অংশটি আমি এইভাবে লিখি এটি মূলত যদি এটিকে এভাবে তৈরি করি যে 1c iddt এবং ইনফিনিটি থেকে t0 এবং কিছু অংশ এখানে অতীতে কোন কোন সময় কল করা হয়েছে যেটি হতে পারে এই v ইনফিনিটি 0 ছিল যার মানে এটিই সেই r ক্যাপাসিটরকে কল করে বলতে পারে যে সেখানে কোন ভোল্টেজ নেই যা ছিল ক্যাপাসিটর অতীতে সময়ের কিছু অংশ হতে পারে সুতরাং সেক্ষেত্রে যা ঘটবে কেবলমাত্র vt0 সেখানে থাকবে এই কারণেই এই ইকুয়েশনটি t এবং এই vt0 এটি আসলে vt0 v ইনফিনিটি হওয়া উচিত ছিল কিন্তু v ইনফিনিটি 0 হওয়া উচিত অথবা এই ইকুয়েশন r এর রিলেশনশিপ থেকে লিখুন যাকে আমি বলি যে q c v বা qt যেকোনো সময়ে t0 qt0 c vt0 এটি লেখা হয়েছে vt0 qt0c অর্থাৎ এই শব্দটি হল t t0 সময়ে ক্যাপাসিটরের জুড়ে ভোল্টেজ এটাই ধারণা তাহলে এর মানে হল vt0 qt 0 বাই c হল timet0 এ ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ অতএব এই ইকুয়েশন 7 এর অর্থ হল এই ইকুয়েশন 7 দেখায় যে ক্যাপাসিটরের ভোল্টেজ ক্যাপাসিটরের কারেন্ট এর অতীত ইতিহাসের উপর নির্ভর করে এবং সেই কারণেই vt0 এখানে রয়েছে সুতরাং তাই ক্যাপাসিটরের মেমরি রয়েছে যা এমন একটি প্রপার্টি যা প্রায়শই এক্সপ্লইট হয় তাই এই ইকুয়েশনগুলি লিখছে যে অতীত থেকে বর্তমান সময়ে কিছু সময় নিয়েছে ইনফিনিটি থেকে t0 t0 থেকে t যা আমি আগে লিখেছিলাম এবং আমাকে বলা হয়েছিল যে v ইনফিনিটি 0 হবে সুতরাং সেই ক্ষেত্রে এই ইনস্টানটানেওয়াস পাওয়ারটি ক্যাপাসিটরে সরবরাহ করা হয় p v i কিন্তু i c dvdt সুতরাং সাবস্টিটিউশন যদি আমি এখানে না লিখি তবে এটি বোধগম্য সুতরাং এখানে i c dvdt লিখুন সুতরাং এটি হবে cv dvdt এটি হল ইকুয়েশন 8 এখন ক্যাপাসিটরে আগের মতোই স্টোরড এনার্জি tot0 t0 pdt বাই ইনফিনিটি দেওয়া হয় সুতরাং এটি p dt বলুন p হল v i এবং সময়ের দ্বারা গুণিত সুতরাং এই এনার্জি এবং t থেকে ইনফিনিটি সুতরাং লিখতে পারেন c ইনফিনিটি t এবং r t cv dvdt এখানে t এর এক্সপ্রেশন লিখুন যদি এখানে রাখা হয় তবে এটি হয় cv dvdt c হল এই ∫ এর বাইরে নেওয়া একটি কনস্ট্যান্ট এবং তারপর v dvdt তাই dt চলে গেছে সুতরাং এটি হবে c ∫ অফ t v dv যদি ইন্টিগ্রেটেড হয় তাহলে এটি 12 c v ∫ হবে c v2 বাই 2 তাই 12 c v2 t ইনফিনিটি থেকে t তাই ক্যাপাসিটর t ইনফিনিটিতে চার্জহীন ছিল আমাকে বলা হয়েছিল যে অতীতের কিছু সময়ে ক্যাপাসিটরটি চার্জহীন থাকবে সুতরাং v ইনফিনিটি 0 হবে আমি বললাম অতএব যদি এটি 12 c হবে এটি 12 c v 2 r হবে তা বোধগম্য আসলে এটি v t 2 কিন্তু t এখানে বাদ দিলে শুধু v2 এটা হবে 12 c v infinity 2 আসলে এরকম হওয়া উচিত এটি আসলে 12 cv 2 হবে যদি t এর একটি ফাংশন হিসাবে নেওয়া হয় তাহলে 12 c v 2 ইনফিনিটি কিন্তু v ইনফিনিটি 0 তাই t বাদ দেওয়া হয় 12 c v 2 লেখা সুতরাং এটি হল ইকুয়েশন 10 সুতরাং পরবর্তীতে সেই v q কে c দ্বারা নিন জেনে রাখুন যে q c v এবং এখানে প্রতিস্থাপন করুন যদি এটিকে এখানে রাখেন তাহলে wq2 বাই 2 c পাবেন এই হল ইকুয়েশন 11 সুতরাং এই ইকুয়েশনটিকে এনার্জি ইকুয়েশন বলা হয় ক্যাপাসিটরে স্টোরড এই এনার্জি r যাকে 12 cv 2 বা 12 c q 2 বলা হয় সুতরাং ইকুয়েশন 10 এবং 11 ক্যাপাসিটরের প্লেটের মধ্যে বিদ্যমান ইলেকট্রিক ক্ষেত্রে স্টোরড এনার্জি দেয় এই ক্যাপাসিটরের দুটি প্লেট রয়েছে তাই এনার্জি স্টোরড হয় যাকে বলা হয় ইলেকট্রিক ক্ষেত্র যা ক্যাপাসিটরের প্লেটের মধ্যে বিদ্যমান যেহেতু একটি আইডেল ক্যাপাসিটর এনার্জি অপচয় করতে পারে না এই এনার্জি একটি রেজিস্টর এর মত রিট্রিভ করা যেতে পারে কিন্তু এই ক্ষেত্রে যখন আইডেল ক্যাপাসিটর এনার্জি অপচয় করতে পারে না তখন এনার্জি রিট্রিভ করা যেতে পারে সুতরাং নিম্নোক্ত একটি ক্যাপাসিটরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হল প্রথমটি ইকুয়েশন 5 থেকে যখন ক্যাপাসিটরের জুড়ে ভোল্টেজ সময়ের সাথে পরিবর্তিত হয় না তার মানে r i এর সমান ইকুয়েশন 5 dvdt সেটা হল r dc ভোল্টেজ উদাহরণস্বরূপ আমি এটি তৈরি করছি ধরুন এটি সময় এবং এটি ভোল্টেজ এবং যদি একটি dc ভোল্টেজ নেওয়া হয় তবে এটি একটি কনস্ট্যান্ট সুতরাং যে কোন সময় যে কোন স্থানে যে কোন বিন্দু গ্রহণ করলে ডেরিভেটিভ dvdt হবে 0 অতএব যদি এটি dc ভোল্টেজ হয় তাহলে i হবে 0 অর্থাৎ যখন ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ সময়ের সাথে সাথে কারেন্টের মাধ্যমে পরিবর্তন হয় না ক্যাপাসিটর হল 0 ডিসি ভোল্টেজ প্রয়োগ করার সময় এটি অবশ্যই একটি স্ট্যাডি স্টেট এই বিষয়ের পরে DC ট্রানসিয়েন্ট সেই সময়ে ক্যাপাসিটরের আচরণের পাশাপাশি ইন্ডাক্টর আসবে সুতরাং এইভাবে ক্যাপাসিটর হল একটি খোলা সার্কিট যা DC এ ফিক্সড থাকে যখন স্যুইচ করার সময় ফিক্সড থাকে না অন্যভাবে স্যুইচ করার সময় সুইচিং হয় কিন্তু এইভাবে একটি ক্যাপাসিটর হল DC এর ওপেন সার্কিট যাই হোক যদি একটি DC ভোল্টেজ একটি ক্যাপাসিটর জুড়ে সংযুক্ত থাকে তাহলে r কে ক্যাপাসিটর চার্জ বলে ধরুন একটি ক্যাপাসিটর জুড়ে একটি DC ভোল্টেজ সংযোগ করুন তবে ক্যাপাসিটর চার্জ হবে সুতরাং দ্বিতীয় পয়েন্ট হল ক্যাপাসিটরের ভোল্টেজ কন্টিনিউয়াস হতে হবে ক্যাপাসিটর এটি জুড়ে ক্যাপাসিটর ভোল্টেজের পরিবর্তনকে রেজিস্ট করে আমি এটা আন্ডারলাইন করেছি বিপরীতভাবে একটি ক্যাপাসিটরের মাধ্যমে কারেন্ট তাৎক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে যা এখন নয় DC ট্রানসিয়েন্ট সময়ে দেখতে পাবে সুতরাং বিপরীতভাবে একটি ক্যাপাসিটর থেকে কারেন্ট তাত্ক্ষণিকভাবে পরিবর্তিত হতে পারে সুতরাং বিশেষ করে এটি শেখার পরে সেই পদে ক্যাপাসিটরের আচরণ একটি নির্দিষ্ট স্ট্যাডি স্টেট কিন্তু একটি DC ট্রানসিয়েন্ট বিবেচনা করুন এই বিষয়টি কভার করার পরে সেই সময়ে ক্যাপাসিটরের আচরণ এবং সেইসাথে ইন্ডাক্টর সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন r সময় সেই স্ট্যাডি স্টেটটিকে আমি বলতে চাচ্ছি এবং পরেরটি হল যে একটি আইডেল ক্যাপাসিটর এনার্জি অপচয় করতে পারে না যেমনটি আমি আগে বলেছি ক্যাপাসিটর তার ক্ষেত্রে এনার্জি স্টোর করার সময় সার্কিট থেকে এনার্জি নেয় এবং সার্কিটে এনার্জি সরবরাহ করার সময় পূর্বে স্টোরড এনার্জি ফেরত দেয় সুতরাং এখন এই সব ক্যাপাসিটার সম্পর্কে তাই DC কে ট্রানসিয়েন্ট বিবেচনা করতে সেই কারণে যে একই সময়ে একটি সার্কিট সেই সময়ে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স এই সব ইন্ডাকট্যান্স সব আসবে তাই যে r পরে DC ট্রানজিয়েন্ট কমপ্লিট করার পর সিঙ্গেল ফেজ সার্কিটের জন্য যাবে সেই সময়ে আরও অনেক কিছু জানতে পারবে এবং অবশ্যই আমি AC ট্রানসিয়েন্ট অধ্যয়ন করব না যতদূর আমি বলতে পারি যে প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং সিলেবাস সম্পর্কিত উদাহরণস্বরূপ একটি 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের উপর 20 সহ 20 ভোল্ট জুড়ে স্টোরড চার্জ গণনা করাও ক্যাপাসিটরে স্টোরড এনার্জি কে খুব সহজ বলে মনে করে এটিতে 3 মাইক্রোফ্যারাড দেওয়া হয় q cv তাই c হল 3 মাইক্রোফ্যারাড মানে 310 থেকে পাওয়ার 6 ফ্যারাড এবং ভোল্টেজ 20 ভোল্ট তাই এটি 60 মাইক্রো কুলম্ব সুতরাং এনার্জি স্টোর করুন 12 12cv2 12 c হল 3 10 থেকে পাওয়ার 6 ফ্যারাড মাইক্রোফ্যারাড এটি ফ্যারাড রূপান্তর করুন সুতরাং 12 3 10 থেকে পাওয়ার 6 v 2 20 2 অর্থাৎ 600 মাইক্রো জুল এর পরেরটি হল একটি 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মাধ্যমে কারেন্ট এনার্জি 3000 মিলিঅ্যাম্পিয়ার i t 6 e প্রাথমিক ক্যাপাসিটরের ভোল্টেজ 0 অনুমান করে এটি জুড়ে ভোল্টেজ নির্ধারণ করতে হবে সুতরাং এই ফর্মুলাটি জানুন যে idt v 0 এর v 1c 0 থেকে 2 ∫ সুতরাং এই ইকুয়েশনটি v 1c idt এই ইকুয়েশন 7 সুতরাং এই ক্ষেত্রে এই ইকুয়েশনটি ধরে নিন সুতরাং এটি 1c 0 থেকে t idt v 0 ইনিশিয়াল সময় নিয়েছে t0 0 কিন্তু v 0 0 সমস্যায় এটি একটি 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের মাধ্যমে কারেন্ট দেওয়া হয় এটি ধরে নেওয়া হয় যে ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ নির্ধারণ করে ভোল্টেজ হল 0 যা ইনিশিয়াল ক্যাপাসিটরের ভোল্টেজ হল 0 যা v 0 0 সুতরাং এখানে এটি v 0 0 এবং c হল 2 মাইক্রোফ্যারাড সুতরাং 1c যা পাওয়ার 6 এর কাছে 2 2 10 এটি 0 থেকে t যে 6 e 3000 t 10 3 কারণ এই কারেন্টটি পাওয়ার 3000 কে মিলিঅ্যাম্পিয়ারmilliampere 6 e দেওয়া হয়েছিল কনভার্ট করছে অ্যাম্পিয়ার সুতরাং 10 দ্বারা গুন করলে পাওয়ার 3 তাই এখানে এটি মাল্টি dt এটাকে ইন্টিগ্রেট করতে mu হবে 1 e 3000 t ভোল্ট এই হল উত্তর সুতরাং এটি একটি সহজ উদাহরণ এখন পরেরটি চিত্র 56 আমি 6a এ বলব কারণ এটি পঞ্চম অধ্যায় সুতরাং এটি একটি সহজ সার্কিট এবং ভোল্টেজ v t চিত্র 5 এ দেখানো হয়েছে এই 6b q t এবং i t প্লট করতে হবে এখন প্রশ্ন হল এটি দেওয়া হলে r এই সার্কিট দেওয়া হয় এই সিম্পল সিরিজ সার্কিট এবং একটি ভোল্টেজের সোর্স ক্যাপাসিটর c সিরিজের সাথে সংযুক্ত c 1 মাইক্রোফ্যারাড দেওয়া হয়েছে এবং i t হল i t এর মধ্য দিয়ে প্রবাহিত একটি কারেন্ট এবং এখানে ভোল্টেজের ওয়েভফর্ম বলা হয় সুতরাং এটি 10 ভোল্ট এবং এটি মাইক্রোসেকেন্ড সুতরাং আপনি যদি এই স্ট্রেটলাইন এর স্লোপ নেন তাহলে এটি হবে 10 সুতরাং এখানে এটি 10 এবং এটি r যাকে আমরা r 2 বলি সুতরাং স্লোপটি 10 দিয়ে ভাগ করে মাইক্রোসেকেন্ড 2 মাইক্রোসেকেন্ড মানে 210 থেকে পাওয়ার 6 পুরো পাওয়ার সেকেন্ড এটি স্ট্রেটলাইন এর স্লোপ এই ক্ষেত্রে এই স্ট্রেটলাইন এর জন্য এখানে এটি আসবে তাই এটি হবে 1 সেকেন্ড মাত্র 4 থেকে 5 মানে মাত্র 1 সেকেন্ড এবং এটি 10 সুতরাং এই অ্যাঙ্গেলটি 90 এর বেশি সুতরাং এটি এমন একটি যেখানে স্লোপটি নেগেটিভ হবে তাই এটি হবে 10 এবং 4 থেকে 5 মানে এটি 1 মাইক্রোসেকেন্ড সুতরাং এটি হবে 110 থেকে পাওয়ার 6 ভোল্ট প্রতি সেকেন্ডে এটি আসলে এই স্ট্রেটলাইন এর স্লোপ এবং এই কনস্ট্যান্ট 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত সুতরাং এই ভোল্টেজ মানে 0 থেকে 2 পর্যন্ত ভোল্টেজ এটি একটি সময় পরিবর্তিত এবং আবার 4 থেকে 5 মাইক্রোসেকেন্ড এটি সময় পরিবর্তিত হয় 2 থেকে 4 মাইক্রোসেকেন্ডের মধ্যে এটি কনস্ট্যান্ট এই ভোল্টেজ সোর্স দেওয়া হয় এখন সেই q c v তাই q t c v t লিখুন এবং c এখানে 1 মাইক্রোফ্যারাড মানে 10 থেকে পাওয়ার 6 ফ্যারাড সুতরাং এটি পাওয়ার 6 v t এর 10 মানে q q এর r ইউনিট হল কুলম্ব সুতরাং এটি v t এটি 10 থেকে পাওয়ার 6 সুতরাং vt মাইক্রোকুলম্ব 10 কে পাওয়ার 6 এ কোন বিভ্রান্তি থাকা উচিত নয় এবং এই vt মাইক্রোকুলম্বকে কনভার্ট করুন এখন q t এর প্লটটি দেখানো হয়েছে q t এর প্লটটি q t v t মাইক্রো কুলম্বের মত হবে সুতরাং q t আসলে r সরাসরি r আসছে v t এর মানে সেই q t এর এই শেপটি r v t এর মতই হবে কারণ q t v t মাইক্রো কুলম্ব সুতরাং v t এর জন্য যে শেপই থাকুক না কেন তা একই শেপ হবে একমাত্র জিনিস হল যে ইউনিট পরিবর্তন হবে সুতরাং যদি গ্রাফ এর দিকে তাকান যে qt এটি হল q t y এক্সিস এবং এটি t মাইক্রোসেকেন্ড কিন্তু এই মাইক্রো কুলম্ব একই থাকবে শুধুমাত্র জিনিসটি হল ইউনিট পরিবর্তন হবে কারণ v t c 1 মাইক্রো ফ্যারাড এটির যদি অন্য কিছু ভ্যালু থাকে তবে এই 10 এটি 10 হওয়া উচিত নয় এটি অন্য কিছু হওয়া উচিত সুতরাং এখন এটা দেওয়া হয়েছে i c dvdt সুতরাং সাধারণভাবে এটি লিখতে পারেন c dvtdt এখানে c 1 মাইক্রো ফ্যারাড সুতরাং এখানে 10 পাওয়ার 6 কে ফ্যারাডে কনভার্ট করা হয়েছে তাই 10 থেকে পাওয়ার 6 dvdt কারণ এখানে c এর ভ্যালু 1 মাইক্রো ফ্যারাড দেওয়া হয়েছে এখন চিত্র 6b থেকে তার মানে এখন এই r যে 0 থেকে r স্লোপ দেখেছি যে 102 10 থেকে পাওয়ার 6 সুতরাং মূলত জেনে রাখুন যে কোন স্ট্রেটলাইন এর যেকোন ইকুয়েশন অরিজিন এর মধ্য দিয়ে যাচ্ছে y mx c সুতরাং c হল 0 সুতরাং মূলত এটি থেকে আপনি জানতে পারবেন যে আসলে y এক্সিসটি v t সুতরাং এটি দেওয়া হলে এটি পরে চিত্রে আসবে তাই 0 এর মধ্যে প্রথমে 0 থেকে r 2 সেকেন্ডের মধ্যে dvtdt বের করতে হবে 10 বাই 2 10 থেকে পাওয়ার 6 যে স্লোপটি গণনা করা হবে প্রাথমিকভাবে আমি বলেছিলাম সুতরাং এটি 5 10 থেকে পাওয়ার 6 ভোল্ট প্রতি সেকেন্ডে হবে এবং 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে dvtdt 0 কারণ এটি সেই সময়ে এটি r যদি r dc পরিমাণ এটি একটি সময় পরিবর্তিত হয় এটি 2 থেকে 4 সময়ের থেকে স্বাধীন সুতরাং এর ডেরিভেটিভ dvtdt হল 0 আর আরেকটি বিষয় হল 0 থেকে r এর মধ্যে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কি কল করতে হবে আমি বলেছি 10 বাই 110 পাওয়ার 6 তাই মূলত 1010 থেকে পাওয়ার 6 ভোল্ট পার সেকেন্ডে অতএব এই সমস্ত কিছুর জন্য বিভিন্ন সময়ের ইন্টারভ্যাল ভোল্টেজের পরিবর্তনের এই সমস্ত রেটকে এখন গণনা করা হয়েছে এখন জানুন যে 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে এটি জানুন c dvtdt সুতরাং c 10 থেকে পাওয়ার 6 এবং dvtdt 5 10 থেকে পাওয়ার 6 5 অ্যাম্পিয়ার 0 থেকে r 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে এখন 2 থেকে 4 এর মধ্যে i t হল 0 কারণ dvtdt 0 এই dvtdt 0 এবং একইভাবে 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে i t c dvtdt তাই dvtdt 10 সুতরাং এই ক্ষেত্রে r c হল 10 থেকে পাওয়ার 6 যেটি ফ্যারাড 1 মাইক্রো ফ্যারাড তাই 10 থেকে পাওয়ার 6 ফ্যারাড 10 10 পাওয়ার 6 সুতরাং 10 এর পাওয়ার 6 এবং 10 পাওয়ার 6 ক্যানসেল করলে তা হবে 10 অ্যাম্পিয়ার সুতরাং i t এর প্লট এই চিত্রে দেখানো হয়েছে এখন তাই r 0 থেকে 2 মাইক্রো সেকেন্ডের মধ্যে এটি 5 অ্যাম্পিয়ার তারপর 2 থেকে 4 সেকেন্ড এটি 0 তাই এটি 0 এবং তারপর 4 থেকে 4 সেকেন্ড এখন এটি 10 তাই 10 হল যে 4 থেকে 5 এটি হল i t এর প্লট আমি আশা করি এটি বুঝতে পেরেছ সুতরাং এই সাধারণ জিনিসটি খুব ধাপে ধাপে বুঝতে হবে সুতরাং চিত্র আমি ইতিমধ্যে দেখিয়েছি তাই এখন DC কন্ডিশন এ এখন ক্যাপাসিটরে স্টোরড এনার্জি 58 চিত্রে খুঁজুন সুতরাং এটি আমার চিত্র 58 ক্যাপাসিটরে স্টোরড এনার্জি কী তা খুঁজে বের করতে হবে সুতরাং এটি 1000 ওহম 3000 ওহম 6000 ওহম এবং এটি 20 মাইক্রোফ্যারাড এটি 10 মাইক্রো ফ্যারাড এখন DC শর্তে সার্কিটটি পুনরায় আঁকুন যাতে 10 মাইক্রো ফ্যারাড 20 মাইক্রোফ্যারাড ফিক্সড অবস্থায় খোলা থাকবে এবং 20 ভোল্ট DC প্রয়োগ করা হয় বলুন এই 20 মাইক্রো ফ্যারাড জুড়ে ভোল্টেজ হল b 1 এই ভোল্টেজ হল b 1 এবং এই ভোল্টেজ হল b 2 সুতরাং এই কারেন্ট i এই i এইভাবে ফ্লো হয় সুতরাং 1000 3000 এবং 6000 তাই 10000 ওহম অতএব i r 20 বাই r 10000 অ্যাম্পিয়ার এটাকে আমরা বলি এই জিনিসটির মানে হল আসলে 2 মিলি অ্যাম্পিয়ার তো এই r i যে আমি একবার i কম্পিউট করি তারপর সহজেই b 1 এবং b 2 কম্পিউট করতে পারি তাই ক্যালকুলেশন দেখানোর আগে দেখে নিন b 2 কী হবে এই একই কারেন্ট i এর মধ্য দিয়ে প্রবাহিত করছি সুতরাং b 2 আসলে b 2 হবে এই 3000 এবং 6000 3000 6000 i যা হবে r b 2 কারণ 3000 6000 সিরিজে রয়েছে এবং b 1 b 1 হবে 3000 r i কারণ এই b 1 জুড়ে ভোল্টেজ হল 3000 ওহম রেজিস্ট্যান্স জুড়ে ভোল্টেজ একবার আপনি এই b 1 এবং b 2 পেয়ে গেলে এখন c 1 এবং c 2 12 c v 1 2 এবং 12 cv 2 2 স্টোরড এনার্জি গণনা করতে পারেন